ছাত্র তাহলে এটাই উপস্থাপনার শেষ অংশ ধন্যবাদ স্যার কি দারুন খুব চিত্তাকর্ষক দুর্লভ কাজ হয়েছে আমাকে অবশ্যই বলতে হবে যে প্রথম উপস্থাপনার পরে এটি একটি আমূল পরিবর্তন ঘটেছে আমরা সত্যিই তোমার কাজ এবং তুমি যে প্রকল্পটি করেছো এবং যে পদ্ধতি প্রয়োগ করেছো তা দেখে সত্যিই মুগ্ধ এটি সত্যিই প্রশংসনীয় আমার কাছে তোমার জন্য কিছু সুখবর আছে আসলে এই কলটি শেষ হওয়ার পরেই তুমি তোমার ই মেইল পরীক্ষা করতে পারো আমরা আমাদের কোম্পানিতে পূর্ণকালীন কর্মচারী হিসেবে যোগদানের জন্য তোমাকে প্রস্তাবপত্র পাঠিয়েছি অভিনন্দন ছাত্র ধন্যবাদ স্যার প্রস্তাবের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রফেসর তাহলে আমার অফিসে দেখা হবে ছাত্র হ্যাঁ স্যার ধন্যবাদ প্রফেসর বাই ছাত্র বাই স্যার